এখনো পর্যন্ত আমরা এই ব্যাপার টি প্রতিষ্ঠিত করেছি যে একটি আধান যেই অঞ্চলে ত্বরিত হয় বা তার সংশ্লিষ্ট তরণ যেই অঞ্চলে হয় সেটি বিস্তার করে c বেগে আর তার সঙ্গে যুক্ত থাকে একটি তড়িৎ ক্ষেত্র যার ট্যাঞ্জেনশিয়াল কম্পোনেন্ট অঞ্চলের বিস্তারের দিকের উল্লম্ব হয় এই পাঠক্রমে আমরা প্রতিষ্ঠিত করব যে এই ক্ষেত্র টি সত্যিই 1 বাই r নির্ভরশীল ও এটি যেই ক্ষমতা বহন করে তার প্রকৃতি হল 1 বাই r স্কয়ার নির্ভরশীল অর্থাৎ এটি আসলে বিকিরণের ক্ষেত্র তাই আমি একটি ছবি পরিষ্কার করে আঁকি শুধুমাত্র একটি ক্ষেত্র রেখার ওপরে মনোনিবেশ করে এই হল আমার ভেতরের বৃত্ত ও এই আমার বাইরের বৃত্ত এই হল আধান আর এই ছিল আধানের প্রারম্ভিক অবস্থান এই হল প্রারম্ভিক অবস্থায় ক্ষেত্র রেখা আর এটি হল ক্ষেত্র রেখা পরবর্তি সময়ে এদের এবার জুড়ে দিলাম আধান টি চলেছে এই দিক বরাবর আধান q তার একটি রেডিয়াল কম্পোনেন্ট আছে আর অবশ্যই আছে ট্যাঞ্জেনশিয়াল কম্পোনেন্ট এই হল E একে E ট্যাঞ্জেনশিয়াল বলা যাক অন্য বল টি হল E রেডিয়াল যেই কোণ থেকে আমরা ক্ষেত্র কে পর্যবেক্ষন করছি যেই দিকে ত্বরণ ঘটছে ধরা যাক তার নাম থিটা আমি আবার এই রেখা গুলি জুড়ে দিই এই অন্য রেখা টি হল এই রকম আমাদের আছে E ও এই দূরত্ব টি c টাউ এর সঙ্গে আমাদের এই দূরত্ব টি ও লাগবে তাহলে এবার দেখো আমাদের আছে E ট্যাঞ্জেনশিয়াল E রেডিয়াল বাই E ট্যাঞ্জেনশিয়াল সমান হল ট্যাঞ্জেন্ট আলফা যেখানে আলফা হল এই কোণ টি তাহলে E রেডিয়াল বাই E ট্যাঞ্জেনশিয়াল সমান হল ট্যাঞ্জেন্ট আলফা এই ট্যাঞ্জেন্ট আলফা টি ও একই কারণ দূরত্ব c টাউ কে এই দূরত্ব দিয়ে ভাগ করলে যা আমি লাল দিয়ে দেখালাম আমরা এই একই দূরত্ব পাই একে বলা যাক a dঅর্থাৎ c টাউ বাই d এবার আমি d গণনা করব এই ছবি টি আবার নিচে আঁকি এবার দেখ এই হল d এই হল কোণ থিটা ও নিচে এই হল v t এই কোণ টি থিটা হলে এটিও থিটা তাই আমরা পেলাম d বাই v t সমান সাইন থিটা যার অর্থ হল d সমান v t সাইন থিটা এই মান এখানে প্রতিস্থাপন করলে পাবো E রেডিয়াল বাই E ট্যাঞ্জেনশিয়াল সমান c টাউ বাই v t সাইন থিটা যার থেকে পাই E ট্যাঞ্জেনশিয়াল সমান E রেডিয়াল v t সাইন থিটা বাই c টাউ এবার তাহলে আমরা একটি সুত্র পেয়ে গেলাম যার সাহায্যে আমরা কাজ শুরু করতে পারি

তাহলে আমরা পেয়েছি E ট্যাঞ্জেনশিয়াল সমান E রেডিয়াল v t সাইন থিটা বাই c টাউ আমি আরেকবার এই ছবি টি আঁকি এই হল ভেতরের বৃত্ত এটি বাইরের বৃত্ত ক্ষেত্র রেখা গুলি অনেকটা এই রকম এটি E ট্যাঞ্জেনশিয়াল ও এই হল E রেডিয়াল v বাই টাউ হল ত্বরণ আর তাই আমরা এই সুত্র কে লিখতে পারি E r গুন ত্বরণ গুন t সাইন থিটা বাই c গাউসের সুত্রের সাহায্যে আমি লিখতে পারি E r গুন 4 পাই r স্কয়ার এখানে r হল c টাউ তাই r স্কয়ার এর বদলে লিখতে পারি c স্কয়ার t স্কয়ার সমান মোট আধান q বাই এপসাইলন 0 অর্থাৎ E রেডিয়াল সমান q বাই 4 পাই এপসাইলন 0 c স্কয়ার t স্কয়ার এখান থেকে তৎক্ষণাৎ পেয়ে যাবো E ট্যাঞ্জেনশিয়াল সমান q a t সাইন থিটা বাই 4 পাই এপসাইলন 0 c স্কয়ার t স্কয়ার গুন c এখানে একটি t কেটে যাবে ও এই c t কে আবার r লিখব যেহেতু r হল সেই দূরত্ব টি যত দূর তড়িৎ ক্ষেত্রের ট্যাঞ্জেনশিয়াল কম্পোনেন্ট চলে গেছে আমরা তাকে লিখতে পারি q a সাইন থিটা বাই 4 পাই এপসাইলন 0 c স্কয়ার r লক্ষ্য করো আমরা যা করতে চেয়েছিলাম সেটিই কিন্তু আমরা করে ফেলেছি আমরা দেখিয়েছি যে তড়িৎ ক্ষেত্রের ট্যাঞ্জেনশিয়াল কম্পোনেন্ট 1 বাই r এর সমানুপাতিক আমরা এও হিসেব করেছি যে ট্যাঞ্জেনশিয়াল কম্পোনেন্ট টি কত দূর সরেছে ও তার সাথে বিভিন্ন ধ্রুবক গুলিও আমরা পেয়েছি তাহলে এখানে আমরা যা পেয়েছি তা হল E ট্যাঞ্জেনশিয়াল সমান q a সাইন থিটা বাই 4 পাই এপসাইলন 0 c স্কয়ার r আমরা যদি এই আধান টি কে দেখি যাকে ত্বরিত করা হয়েছিল এই দিকে এর দ্বারা সৃষ্ট ট্যাঞ্জেনশিয়াল ক্ষেত্র টি এইস্থানে শূন্য সাইন থিটা সর্বাধিক এইখানে অর্থাৎ পাই বাই 2 তে এইখানে তার মান অনেক বড় কিন্তু ত্বরণের দিকের উল্টো দিকে এইখানে এর মান কম এখানে আরো কম ও তা শূন্য হয়ে যায় যখন থিটা সমান শূন্য অন্য দিকে তা বাড়তে থাকে ও তারপর আবার শূন্য হয়ে যায় এবার পয়েন্টিং ভেক্টর বা B ট্যাঞ্জেনশিয়াল কত হবে আমরা জানি B ট্যাঞ্জেনশিয়াল হল E ট্যাঞ্জেনশিয়াল বাই c অতএব তা হবে q a সাইন থিটা বাই 4 পাই এপসাইলন 0 c কিউব r পয়েন্টিং ভেক্টর S যা রেডিয়াল ভাবে বাইরের দিকে যাচ্ছে তা হবে 1 বাই 2 এপসাইলন 0 E স্কয়ার গুন c যার সমান হল 1 বাই 2 মিউ 0 E ক্রস B তাই এর সমান হবে 1 বাই 2 এপসাইলন 0 c গুন E স্কয়ার যা হল q স্কয়ার a স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 16 পাই এপসাইলন 0 স্কয়ার c টু দি পাওয়ার 4 r স্কয়ার পয়েন্টিং ভেক্টরের মান হল এই ও দিক হল রেডিয়াল ভাবে বাইরের দিকে এখানে আমি একটি করে এপসাইলন 0 কেটে দিই একটি c ও কেটে দিলে এখানে c কিউব হয়ে যাবে তাহলে এর মান হল দেখো এখানে এই 1 বাই 2 থাকবেনা কারণ আমি এখানে গড় নিইনি মনে রেখো হারমনিক স্বভাবের জন্য এই 1 বাই 2 থাকবেনা S সমান হবে q স্কয়ার a স্কয়ার বাই 16 পাই এপসাইলন 0 c কিউব গুন সাইন স্কয়ার থিটা বাই r স্কয়ার তাহলে দেখো যেই ক্ষমতা টুকু বিকিরিত হচ্ছে তা 1 বাই r স্কয়ার এর সমানুপাতিক যা আমাদের জন্য খুবই সন্তুষ্টিজনক কারণ আমরা জানি একটি বিন্দু আধানের ক্ষমতার প্রকৃতি এই রকমই হয় এবার দেখে নিই কি হবে যদি এই বিন্দু আধান টি কে নিয়ে আমরা সামনে পেছনে চলাচল করাই q সে ক্ষেত্রে দোল গতি বা হারমনিক দোল গতি তে দুলবে আমরা আগেই দেখেছি S সমান q স্কয়ার a স্কয়ার বাই 16 পাই এপসাইলন 0 c কিউব গুন সাইন স্কয়ার থিটা বাই r স্কয়ার এই ক্ষেত্রে a হল x ডবল ডট যেখানে x সমান কোন বিস্তার গুন সাইন ওমেগা t এর ওপর ডবল ডট অর্থাৎ ঋণাত্মক ওমেগা স্কয়ার a সাইন ওমেগা t আর তাই একটি দোদুল্যমান আধান দ্বারা বিকিরিত ক্ষমতা হবে q স্কয়ার ওমেগা টূ দি পাওয়ার 4 a স্কয়ার এখানে সাইন ওমেগা t হবে সাইন স্কয়ার না নিচে থাকবে 16 পাই এপসাইলন 0 c কিউব গুন সাইন স্কয়ার থিটা বাই r স্কয়ার এই হল গড় ক্ষমতা গড় ক্ষমতা বলতে আমরা একটি চক্রে এর গড় দেখি আমরা লক্ষ্য করি যে কম্পাঙ্ক বেশি হওয়ার ফলে আমরা একটি গুণাঙ্ক 1 বাই 2 পাই আমি আগে ভুল করে গুণাঙ্ক 1 বাই 2 লিখেছিলাম তাই সঠিক লিখলে পাবো q স্কয়ার ওমেগা টু দি পাওয়ার a স্কয়ার বাই 32 পাই এপসাইলন 0 c কিউব গুন সাইন স্কয়ার থিটা বাই r স্কয়ার তাহলে এই হল একটি দোদুল্যমান আধান দ্বারা বিকিরিত ক্ষমতা দোদুল্যমান আধান কারণ আধান টি কেন্দ্র বিন্দু থেকে সরে যাচ্ছে আর তার ফলে তৈরি হচ্ছে একটি দ্বিমেরু যার দ্বিমেরু ভ্রামক হল q x তাই আমরা একে একটি দোদুল্যমান দ্বিমেরু ও ভাবতে পারি যেটি বিকিরণ নির্গত করছে বিকিরণ সর্বাধিক হয় দ্বিমেরুর উল্লম্ব দিকে ও তা শূন্য হয় হত দ্বিমেরুর দিকে এবার ভাবা যাক কত মোট ক্ষমতা বিকিরিত হল মোট ক্ষমতা বিকিরিত এই হল S সমান q স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 a স্কয়ার বাই 32 পাই এপসাইলন 0 c কিউব গুন সাইন স্কয়ার থিটা বাই r স্কয়ার যা আসলে ক্ষমতা প্রতি একক ক্ষেত্রফল তাই মোট ক্ষমতা হবে q স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 a স্কয়ার বাই 32 পাই এপসাইলন 0 c কিউব গুন সাইন স্কয়ার থিটা বাই r স্কয়ার গুন d কোসাইন থিটা d ফাই গুন r স্কয়ার মনে রেখো এই পৃষ্ঠতলের দিক কিন্তু r দিক বরাবর এবার এই r স্কয়ার কেটে গেল যেহেতু ফাই এর ওপরে কোন নির্ভরশীলতা নেই এই 2 পাই টি বাইরে চলে আসবে ও বাকির ওপরে আমরা ইন্টিগ্রেশান করব এটি হয়ে যাবে q স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 a স্কয়ার বাই 32 পাই এপসাইলন 0 c কিউব গুন 2 পাই ইন্টিগ্রেশান সাইন স্কয়ার থিটা d কোসাইন থিটা অর্থাৎ 1 বিয়োগ কোসাইন স্কয়ার থিটা d কোসাইন থিটা ঋণাত্মক 1 থেকে ধনাত্মক 1 অবধি 2 পাই বাই 32 পাই আমাদের দেয় 16 তাহলে আমরা পেয়ে যাবো q স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 a স্কয়ার বাই 32 পাই এপসাইলন 0 c কিউব গুন 1 বিয়োগ কোসাইন স্কয়ার থিটা d কোসাইন থিটা থেকে 4 বাই 3 অতএব শেষে পেলাম q স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 a স্কয়ার বাই 12 পাই এপসাইলন 0 c কিউব হ্যাঁ আমি একটি পাই স্কয়ার লিখতে ভুলে গেছি তোমরা দেখে নিতে পারো সুত্রে এখানে পাই স্কয়ার ছিল তাই এখানে হবে পাই স্কয়ার এখানেও পাই স্কয়ার অবশেষে তাহলে আমাদের থাকবে12 পাই এই হল মোট বিকিরিত ক্ষমতা একটি দোদুল্যমান আধান দ্বারা বা একটি দ্বিমেরু দ্বারা যার দ্বিমেরু ভ্রামক হল p সমান q a এটি যদি সামনে পেছনে দোলে আমরা সময়ের ওপরে নির্ভরতা পাই সাইন ওমেগা t হিসেবে যা এই দ্বিমেরু টি ও দেয় একে বলা হয় বিকিরণের ল্যামডা সুত্র তাই আমি এই বক্তৃতায় তোমাদের যা দেখালাম তা গুণগত ভাবে মানে ক্ষেত্র রেখা এঁকে বা এই রকম ভাবে আমি দেখালাম যে একটি ত্বরিত আধান এমন একটি ক্ষেত্র সৃষ্টি করে যা বিস্তারের দিকের উল্লম্ব ও 1 বাই r এর সমানুপাতিক অর্থাৎ এটিই বিকিরণ ক্ষেত্র এবার কল্পনা করো কি হবে যদি আধান টি সামনে পেছনে দুলতে থাকে সামনে পেছনে দুলতে থাকলে তার ক্ষেত্র কখনো এক দিকে তো অন্য সময়ে অন্য দিকে এই ভাবে আধান টির চলার দিকে ক্ষেত্র এই রকম ভাবে বাড়ে ও কমে এটি ঠিক একটি হারমনিক তরঙ্গের মতই হয়